হ্যালো সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম পূর্ববর্তী বক্তৃতাগুলিতে আমরা বাফার ওভাররিড দুর্বলতার দিকে তাকিয়েছিলাম এবং তারপরে আমরা ফরম্যাট স্ট্রিং দুর্বলতার দিকেও তাকিয়েছিলাম এই বক্তৃতায় আমরা পূর্ণসংখ্যা ওভারফ্লো দুর্বলতা হিসাবে পরিচিত দুর্বলতার আরেকটি রূপ দেখব সুতরাং আসুন একটি ছোট উদাহরণ দিয়ে শুরু করি তাই এখানে এই বিশেষ প্রোগ্রামটি বিবেচনা করুন এবং এই প্রোগ্রামে আমরা যা করি তা হল 2টি আর্গুমেন্ট argv1 এবং argv2 নিন এখন argv1 মূলত একটি পূর্ণসংখ্যা সংখ্যা এবং তাই আমরা argv1কে i এর এই মানটিতে রূপান্তর করি তারপর আমরা i এর এই মানটি s এ কপি করি আমরা পরীক্ষা করি যে s 80 এর চেয়ে বড় কিনা যদি তাই হয় তবে আমরা 1 স্টেটমেন্ট ওহ নো ইউ ডু নট 'Oh no you do not' প্রিন্ট করি এবং তারপরে 1 ফেরত দিন যদি 80 এর কম হয় তবে আমরা এই নির্দিষ্ট বাফারে argv2 এর বিষয়বস্তু কপি করি আমরা এই বাফারের শেষে সেই নির্দিষ্ট বাফারে 0 যোগ করি এবং তারপর নির্দিষ্ট বাফারটি প্রিন্ট করি যাতে প্রত্যাশিত আচরণটি এরকম কিছু দেখায় যখন আমরা এই প্রোগ্রামটি রান করি যা width1 নামে পরিচিত তখন আমরা 5 উল্লেখ করি এবং আমরা argv2 কে hello হিসাবে উল্লেখ করি তখন আমরা যা করেছি তা হল হ্যালো স্ক্রীনে প্রিন্ট হয়ে যায় অন্যদিকে আপনি যদি argv1 কে 80 হিসাবে উল্লেখ করেন তাহলে এটি ধরা পড়ে যদি এখানে স্টেটমেন্টটি আমরা পাব ওহ নো ইউ ডু নট 'Oh no you do not' স্ক্রিনে প্রিন্ট হয়ে যায় এবং একটি রিটার্ন 1 থাকে আমরা এই চেকটি তৈরি করার কারণ হল আমাদের কাছে এই স্থানীয় বাফার বাফ রয়েছে যা 80 বাইটের এখন এই সি প্রোগ্রামটি বেশ সোজা মনে হচ্ছে এটি ঠিক কাজ করছে বলে মনে হচ্ছে কিন্তু একটি সমস্যা আছে সমস্যাটি হল আমরা s সংজ্ঞায়িত করেছি আনসাইন্ড ছোট এবং i পূর্ণসংখ্যা আপনি জানেন ছোট মান 216 1 পর্যন্ত সর্বোচ্চ মান ধরে রাখতে পারে যা একটি 65535 অন্যদিকে পূর্ণসংখ্যা যা সাধারণত 4 বাইট হয় একটি 32 বিট মান পর্যন্ত সঞ্চয় করতে পারে এইভাবে i যদি 65535 এর চেয়ে বড় হয় একটি ওভারফ্লো ঘটে এবং তাই s কেটে যায় উদাহরণস্বরূপ i যদি 65536 রাইট এর সমান হয় তবে s হয়ে যাবে 0 কারণ s এর মান 16 বিট রয়েছে এবং s সংক্ষিপ্ত এবং তাই s 0 হয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে যা ঘটে তা হল আমরা এই প্রোগ্রামটি প্রত্যাশিত থেকে বেশি প্রিন্ট করার জন্য কৌশল করতে পারি তাই উদাহরণস্বরূপ ধরুন আমরা যে argv1 নির্দিষ্ট করি অন্য কথায় আমি বলি 65537 এর ফলে s কেটে যাবে এবং এর মান 1 হবে এখন s এর মান 1 আছে যা অবশ্যই 80 এর কম তাই এই পরীক্ষাটি ব্যর্থ হবে এবং আমরা এই অংশে প্রবেশ করব এবং এখানে আপনি লক্ষ্য করবেন যে আমরা buf এ argv2 কপি করছি i এর সাপেক্ষে এবং s নয় এভাবে আমরা 65537 বাইট কপি করব buf এ argv2 যাতে এটি একটি ত্রুটি তৈরি করতে পারে এবং প্রোগ্রামটি ক্র্যাশ হতে পারে তবে এটি আসলে একটি শট এবং একটি int এর মধ্যে পার্থক্য এবং আপাতদৃষ্টিতে অস্বীকার করার মতো স্টেটমেন্টগুলি আপনার প্রোগ্রামে বিপর্যয় তৈরি করতে পারে তা বোঝার উদ্দেশ্যটি দেখা যাবে সুতরাং 3টি ভিন্ন ধরনের পূর্ণসংখ্যা ওভারফ্লো দুর্বলতা রয়েছে প্রথমটি উইডথনেস ওভারফ্লো দ্বিতীয়টি এরিথমেটিক ওভারফ্লোয়ের কারণে যখন তৃতীয়টি স্বাক্ষর এবং স্বাক্ষরবিহীন সমস্যার কারণে সুতরাং আমরা এই প্রতিটি ক্ষেত্রে কিছু উদাহরণ সহ দেখব এবং প্রোগ্রামটিতে কী ভুল হতে পারে এবং কীভাবে একজন আক্রমণকারী এমন কিছু করতে সক্ষম হতে পারে যা প্রোগ্রাম থেকে প্রত্যাশিত নয় সুতরাং আসুন আমরা উইডথনেস ওভারফ্লো দিয়ে শুরু করি এটি আমরা যে উদাহরণটি দেখেছি তার খুব কাছাকাছি এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা টাইপকাস্টিং করার চেষ্টা করি তখন এর সাথে সম্পর্কিত সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এখানে একটি পূর্ণসংখ্যা সংজ্ঞায়িত করে থাকি এবং এটিকে 11223344 এ আরম্ভ করি তাহলে আমরা জানি যে এই পূর্ণসংখ্যাটি 32 বিট দখল করবে অন্যদিকে এই অক্ষরটির পাশাপাশি শর্টটি যথাক্রমে 8 বিট এবং 16 বিট দখল করবে তাই যখন আমাদের কাছে আসলে এই ধরনের বিবৃতি থাকে যেখানে আমরা a1 কে এই অক্ষর a2 তে টাইপকাস্ট করার চেষ্টা করি বা a1 কে শর্ট int a3 তে টাইপকাস্ট করার চেষ্টা করি এর ফলে ছেঁটে ফেলা হবে তাই আমরা এখন a1 a2 এবং a3 এর মান প্রিন্ট করি এই মান পেতে তাই এমন নয় যে a2 এবং a3 যথাক্রমে 8 বিট এবং 16 বিটে কেটে যায় পরবর্তীতে এরিথমেটিক ওভারফ্লোগুলি দেখে এবং এরিথমেটিক ওভারফ্লোগুলি বোঝার জন্য আমরা এই প্রোগ্রামটি দেখি আমরা একটি পূর্ণসংখ্যা l সংজ্ঞায়িত করি এবং l থেকে 0x4 এর পরে 7 0s দ্বারা সূচনা করি এবং যখন আমরা l এর এই মানটিকে ডেসিমাল এবং হেক্সা ডেসিমাল স্বরলিপিতে প্রিন্ট করি তখন আমরা কী পাই প্রত্যাশিত এখন দেখা যাক আমরা কখন এই l এ কিছু অপারেশন করি তাই আসুন বলি আমরা l নিই এবং c এ 0 যোগ করে তারপর 7 0s যোগ করি যখন আমরা x এর মান 0 প্রিন্ট করি এবং এটি ঘটে কারণ 0x4 এর পরে 7 0s প্লাস 0x7 এর পরে 7 0s এর একটি মান হবে 1 এর পরে 32 0s এবং যেহেতু x একটি পূর্ণসংখ্যা হিসাবেও সংজ্ঞায়িত করা হয়েছে এটি শুধুমাত্র 32 বিট মান ধারণ করতে পারে এবং তাই ফলাফলগুলি 33 তম বিটকে ছেঁটে ফেলা হয়েছে এবং প্রায় উপেক্ষা করা হবে এবং x পাবে 0 এর একটি মান সুতরাং একই ধরনের এরিথমেটিক ওভারফ্লো দেখা যায় যখন আমরা গুণ করি তাই উদাহরণস্বরূপ আপনি নিন l এটিকে 4 দিয়ে গুণ করুন এবং আমরা যখন এটি প্রিন্ট করব তখন আপনি দেখতে পাবেন যে ফলাফলটি 0 আরেকটি উদাহরণ হল যখন আমরা L নিই এবং বিয়োগ করি 0xf 7 fs আমরা যা পাই তা এমন কিছু যা প্রত্যাশিত নয় উদাহরণস্বরূপ আমরা যখন বিয়োগ করি তখন আমরা 0x4 পাই তারপর 6 0s এবং তারপর একটি 1 এর কারণ হল যে সাইন নোটেশনে 0x সমস্ত fs এর এই মানটি হিসাবে নেওয়া হয় দুইটির পরিপূরক নোটেশনে 1 তাই এটি হল l of 1 যা যোগ 1 এবং তাই আপনার ফলাফল হবে l যোগ 1 যা এই মান এখন আসুন আমরা কিছু সাধারণ এক্সপ্লয়েট দেখি যা এরিথমেটিক ওভারফ্লো দুর্বলতাগুলিকে ব্যবহার করে তাই এই বিশেষ উদাহরণ দিয়ে শুরু করব যেখানে আমরা দেখাব কিভাবে আমরা malloc দ্বারা বরাদ্দ করা স্থানকে ম্যানিপুলেট করতে পারি আমরা যা করি তা হল ফাংশনটি 2টি পরামিতি এবং পূর্ণসংখ্যা অ্যারে নেয় এবং তারপরে আমরা পূর্ণসংখ্যার আকারে দৈর্ঘ্যকে malloc করি তাই আপনি জানেন যে আপনি সাধারণত কীভাবে একটি malloc তৈরি করবেন যেহেতু আমরা একটি পূর্ণসংখ্যা অ্যারে চাই এবং প্রতিটি পূর্ণসংখ্যা 4 বাইটের তাই আমরা সাধারণত লেন পূর্ণসংখ্যার আকার করি এবং আমরা পরীক্ষা করি যে malloc সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা এবং তারপর আমরা অ্যারেকে myarray এ কপি করি এই ফাংশনের সমস্যা হল যে ইনপুট দৈর্ঘ্য ব্যবহারকারীর দ্বারা সেট করা হয়েছে বা বরং ব্যবহারকারী দ্বারা সেট করা হয়েছে যে আসলে এই ফাংশনটি চালু করছে তাই ব্যবহারকারী আসলে লেনের জন্য একটি খুব বড় সংখ্যা দিতে পারে যেমন আপনি যখন int এর আকার দ্বারা লেনকে গুণ করেন যা সাধারণত 4 বাইট হয় তাহলে একটি গাণিতিক ওভারফ্লো হতে পারে এবং মানটি পাস করা মান ফিরিয়ে দেয় এবং তারপরে ম্যালোকে পাস করা মানটি খুব ছোট সংখ্যা হতে পারে এইভাবে অ্যারে একটি খুব ছোট মেমরি আকারের সাথে বরাদ্দ করা হয় এখন এখানে এই ফর লুপে কি ঘটবে কারণ আমরা দেখতে পাচ্ছি ফর লুপ I হলো 0 থেকে i লেনের থেকে কম পর্যন্ত চলে এখন লেন আমরা একটি খুব বড় সংখ্যা হিসাবে নির্দিষ্ট করেছি এবং তাই আমরা অ্যারের i এর জন্য কমের উপরে একটি বাফার পাব তাই আমরা এখানে যা দেখছি তা হল আমরা malloc চালু করতে সক্ষম হয়েছি এবং অনুরোধ করা বাইটের সংখ্যা ওভারফ্লো করতে সক্ষম হয়েছি malloc এর জন্য এইভাবে আমরা যে অ্যারেটি পাই তা খুবই ছোট এবং আমরা আমার অ্যারেতে একটি বাফার ওভারফ্লো ঘটাতে পারি তাই আমরা আগে দেখেছি যখন আমরা এই ধরনের বাফার ওভারফ্লো তৈরি করি তখন এটিকে কাজে লাগানো যেতে পারে পরের জিনিসটি আমরা দেখছি স্বাক্ষরবিহীন পূর্ণসংখ্যা এবং দুর্বলতা যা সাইন এবং আন সাইনড পূর্ণসংখ্যার কারণে ঘটতে পারে তাই আমরা জানি যে স্বাক্ষরিত পূর্ণসংখ্যাগুলি সবচেয়ে উল্লেখযোগ্য বিট ব্যবহার করে ব্যাখ্যা করা হয় যদি সবচেয়ে তাৎপর্যপূর্ণটি 1 তে সেট করা হয় তবে সংখ্যাটি একটি ঋণাত্মক সংখ্যা হিসাবে সেট করা হয় যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিটটি 0 তে সেট করা হয় তবে সংখ্যাটিকে একটি ধনাত্মক সংখ্যা হিসাবে ব্যাখ্যা করা হয় এটি অপ্রত্যাশিত ফলাফলের দিকে নিয়ে যেতে পারে বিশেষ করে যখন আপনি তুলনা এবং পাটিগণিত করছেন তাই আসুন এই খুব ছোট উদাহরণটি নেওয়া যাক তাই আমরা যা করেছি তা হল আমরা পূর্ণসংখ্যা l সংজ্ঞায়িত করেছি 0 x 7 এর পরে 7 fs তাই এটি হল সবচেয়ে বড় ধনাত্মক চিহ্নের পূর্ণসংখ্যা যাকে 4 বাইট পূর্ণসংখ্যার মান দিয়ে উপস্থাপন করা যেতে পারে তাই আমরা যা করি তা হল l এর এই মানের সাথে 1 যোগ করে দেখি কি হবে তাই যখন আমাদের 1 থাকে তখন আমরা দেখতে পাই যে সংখ্যাটি আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হয় ক্ষুদ্রতম ঋণাত্মক সংখ্যা থেকে একটি খুব বড় ধনাত্মক সংখ্যা তাই এই ফলাফলটি সর্বদা প্রত্যাশিত নয় এবং তাই একটি দুর্বলতা যা শোষণের সৃষ্টি করতে পারে সুতরাং আসুন সাইন ইন্টারপ্রিটেশন সহ একটি ছোট দুর্বলতার দিকে তাকাই যা তুলনা এবং তারপর কপি করতে হবে তাই আসুন এই ফাংশনটি একবার দেখে নেওয়া যাক যেখানে আমরা যা করি তা হল আমরা প্যারামিটারের parameter দৈর্ঘ্য নিই যা ইনপুট হিসাবে পাস করা হয় লেন এর চেয়ে বড় কিনা তা পরীক্ষা করে দেখুন kbuf এর আকার এখন kbuf এখানে একটি স্থানীয় এবং এতে 800 বাইট ডেটা রয়েছে এবং যদি এটি 800 বাইটের থেকে কম বা সমান হয় তবে আমরা if স্টেটমেন্টে যাই না বরং একটি memcpy করি যেখানে আমরা kbuf এ বাফার কপি করি তাই এই বিশেষ ফাংশন দুর্বলতা কি প্রথম জিনিসটি আপনি লক্ষ্য করবেন যে লেনকে int হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে ঠিক অন্যদিকে এটি একটি স্বাক্ষরিত পূর্ণসংখ্যা যদি আপনি memcpy এর ম্যান পৃষ্ঠাগুলিতে তাকান তবে আমরা যা দেখতে পাব তা হল 3য় প্যারামিটার যা এখানে size t n এর সাথে মিলে যায় এখানে লেনটি আসলে স্বাক্ষরবিহীন হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে তাই আমাদের কাছে একটি স্বাক্ষরবিহীন পূর্ণসংখ্যা হওয়ার জন্য অভ্যন্তরীণভাবে একটি স্বাক্ষরিত বা size t আছে তাই আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল একটি স্বাক্ষরিত পূর্ণসংখ্যা থেকে একটি স্বাক্ষরবিহীন পূর্ণসংখ্যাতে নিক্ষেপ করা একটি অন্তর্নিহিত প্রকার সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা লেনকে 1 দেই 1 অবশ্যই 800 এর কম এবং তাই এটি যদি রিটার্ন পড়ে এবং এই রিটার্ন স্টেটমেন্টটি কার্যকর করা হয় না বরং আমাদের একটি memcpy কার্যকর করা হবে এখন যখন memcpy এক্সিকিউট করে যেহেতু এটি 3য় প্যারামিটারটিকে একটি স্বাক্ষরবিহীন পূর্ণসংখ্যা বলে আশা করে তাই সাইনড থেকে আনসাইনড পর্যন্ত লেনের একটি অন্তর্নিহিত টাইপ কাস্টিং রয়েছে এখন অভ্যন্তরীণভাবে 1 এর জন্য স্বাক্ষরিত পূর্ণসংখ্যা হল 2 পাওয়ার 31 1 এর এই খুব বড় মান এবং তাই আমরা যা পাচ্ছি তা হল একটি বাফার ওভারফ্লো যা ঘটতে পারে তা হল আমাদের একটি বড় বুফ থাকবে যা 800 বাইটের চেয়ে অনেক বড় হতে পারে kbuf এ কপি করা হচ্ছে যা কঠোরভাবে 800 বাইটে সীমাবদ্ধ তাই আমরা একটি বাফার ওভারফ্লো পেতে পারি যা পরে শোষণ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং আসুন এখানে এই বিশেষ ফাংশনের আরেকটি উদাহরণ দেখি যেখানে মূলত আমরা 800টি এন্ট্রির গ্লোবাল টেবিল হিসাবে সংজ্ঞায়িত এই নির্দিষ্ট টেবিলে একটি নির্দিষ্ট এন্ট্রি পূরণ করতে চাই যার কিছু মান আছে তাই আমরা মানটিকে প্রথম প্যারামিটার এবং অবস্থান হিসাবে পাস করি টেবিলটি 2য় প্যারামিটার হিসাবে তাই আমরা শেষ পর্যন্ত যা করতে চাই তা হল টেবিলposval বলা তাই এটি করার আগে আমরা প্রথাগত পরীক্ষা করি আমরা পরীক্ষা করি যে pos টেবিলের int আকারের চেয়ে বড় কিনা সুতরাং টেবিলের আকার 800 গুণ 4 হবে int এর আকার দ্বারা বিভক্ত সুতরাং এই 2টি একসাথে 800 হবে আমরা এই পরীক্ষাটি করি এবং আমরা পরীক্ষা করেছিলাম যে pos এই টেবিলের জন্য একটি বৈধ সূচক কিনা যদি তাই হয় তবেই আমরা pos এ val কপি করি তাই একটি জিনিস লক্ষ্য করুন যে এই স্টেটমেন্ট টেবিল pos val প্রকৃতপক্ষে নিম্নরূপ কার্যকর করা হয় তাই মূলত এই স্টেটমেন্ট টেবিলpos val কে ব্যাখ্যা করা হয় table pos sizeof val হিসাবে এখন আমরা যা করি তা হল আমরা pos নিই এটিকে পূর্ণসংখ্যা 4 এর আকার দিয়ে গুণ করে টেবিলের প্রারম্ভিক এড্ড্রেসে যোগ করি এবং সেই নির্দিষ্ট স্থানে আমরা ভ্যালের মান পূরণ করি এখন দুর্বলতা এই মুহুর্তে এই কোডের সাথে সমস্যা হল যে pos একটি পূর্ণসংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তাই পসিটিভ এবং নেগেটিভ উভয় মানই নিতে পারে যদি আমরা pos এর জন্য একটি পসিটিভ মান দেই উদাহরণস্বরূপ আসুন বলি pos এর সমান 1 তাহলে এই if স্টেটমেন্ট এর 800 এর থেকে বেশি 1 হবে এবং অবশ্যই এই নির্দিষ্ট স্টেটমেন্ট মিথ্যা হবে অন্যদিকে যখন আমরা এখানে এই স্টেটমেন্টে আসি তখন এখানে val এর সমান pos এর একটি সারণী pos কে একটি স্বাক্ষরবিহীন মান হিসাবে নেওয়া হয় তাই 1 যেটি pos হয় সেটিকে পসিটিভ মান হিসাবে ব্যাখ্যা করা হয় এবং তাই আমাদের কাছে একটি টেবিল যোগ করা হবে একটি খুব বড় পসিটিভ মান যা একটি বাফার ওভারফ্লো সৃষ্টি করে তাই ভ্যালটি একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা যেতে পারে যা টেবিলের প্রকৃত আকারের থেকে অনেক দূরে সুতরাং আসুন আমরা একটি নেটওয়ার্ক প্রক্রিয়া বা ডেমন সাইন ইন করার কারণে পূর্ণসংখ্যার ওভারফ্লো দুর্বলতার আরেকটি উদাহরণ দেখি তাই এর একটি উদাহরণ এখানে এই ফাংশনে দেওয়া হয়েছে তাই এই ফাংশনটি যা করে তা হল এটি 2 প্যাকেট গ্রহণ করে 1 হল buffer1 এবং buffer2 সুতরাং এই 2টি প্যাকেট সকেটের মাধ্যমে প্রাপ্ত হয় এবং তারপরে এটি যা করে তা হল এটি অনুমান করে যে এই প্যাকেটগুলির প্রতিটির প্রথম 4 বাইট প্যাকেটের আকার ধারণ করে তাই উদাহরণস্বরূপ buffer1 এমন কিছু দেখাবে এইভাবে 1 ম 4 বাইটে থাকবে আকার এবং অবশিষ্ট বাইটের পেলোড থাকবে এবং বাফার 2 এর জন্যও অনুরূপ কাঠামো উপস্থিত রয়েছে সুতরাং এই 2টি memcpy নির্দেশাবলীর সাহায্যে আমরা সাইজ 1 বাফার 1 এর পেলোডের আকার এবং সাইজ 2 বাফার 2 এর জন্য পেলোডের আকার হতে পারি এখন আমরা সাইজ পাওয়ার জন্য এই 2টি জিনিস একসাথে যোগ করি এবং তারপরে আমরা যা করি তা হল আমরা বাফারটি পূরণ করব যা buffer1 এর পরে buffer2 দিয়ে বলা হয় তাই মূলত আউটটি buffer1 প্লাস buffer2 এর সংমিশ্রণ হবে বলে আশা করা হচ্ছে তাই পরবর্তী আমরা কি অক্ষর পয়েন্টার মধ্যে সংরক্ষণ করবো না আমরা উভয় buffer1 এবং buffer2 দ্বারা সঞ্চয় করবো অন্য কথায় বাফার 1 এবং বাফার2 এর সংমিশ্রণ নিয়ে গঠিত এবং তারপরে আমরা আকারটি ফিরিয়ে দিই আসুন আমরা এই বিশেষ প্রোগ্রামের প্রথম দুর্বলতা দেখি যা আপনি লক্ষ্য করবেন যে আকার1 এবং আকার2 অ্যাপ্লিকেশন দ্বারা সেট করা হয়েছে যা এই বিশেষ প্যাকেটগুলি পাঠাচ্ছে পরবর্তী জিনিসটি আপনি লক্ষ্য করবেন তা হল সাইজ 1 এবং সাইজ 2 স্বাক্ষরবিহীন পূর্ণসংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে অন্যদিকে আকার একটি আকার পূর্ণসংখ্যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে এখন এখানে সাইজ1 প্লাস সাইজ 2 এই অপারেশনটি আপনাকে সাইজ দেবে এটি একটি দুর্বলতা তাই ডানদিকে আমাদের স্বাক্ষরবিহীন পূর্ণসংখ্যা রয়েছে যখন বাম দিকে আমাদের একটি স্বাক্ষরিত পূর্ণসংখ্যা রয়েছে তাই সাইজ1 এবং সাইজ2 যথেষ্ট বড় হলে আমরা আসলে সাইজ পেতে পারি নেগেটিভ মান হিসাবে এই সাইজটি ফাংশন দ্বারা ফেরত দেওয়া হয় এবং যেহেতু সাইজ একটি নেগেটিভ মান হতে পারে এর ফলে ক্যালি ফাংশনে ওভারফ্লো হতে পারে আমাদের যা হবে তা হল বাফার 1 এবং বাফার2 নিয়ে গঠিত একটি খুব বড় মান যা ঘটতে পারে তা হল আউটটি একটি খুব বড় মান হতে পারে কারণ সাইজ1 এবং সাইজ2 একটি বড় স্বাক্ষরবিহীন পূর্ণসংখ্যা হিসাবে নির্দিষ্ট করা হয়েছে অন্যদিকে আকার হল নেগেটিভ মান এর ফলে এই মেমসিপিতে যা ঘটবে তা হল খুব বড় বাফার হতে পারে কারণ সাইজ1 এবং সাইজ2 অনেক বড় অন্যদিকে সাইজ একটি নেতিবাচক সংখ্যাও হতে পারে তাই এর ফলে কলে ফাংশনে বাফার ওভারফ্লো হতে পারে সুতরাং আপনার জন্য এটি একটি ছোট এক্সারসাইজ যা স্টোর ইনটো বাফার store into buffer নামক এই ফাংশনে তা করার জন্য আমাদের কাছে max buf size আকারের একটি স্থানীয় বাফার রয়েছে Max buf size কে 64 বার 1024 হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে যদি ইনপুট হিসাবে পাস করা সংখ্যাটি সর্বাধিক আকারের চেয়ে বড় হয় তবে আমরা ফিরে আসি অন্যথায় আমরা গ্লোবাল বাফারে উত্সের একটি মেমসিপি করি এবং আমরা আসলে যে বাইটগুলি মোকাবেলা করছি তা সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা হয় আপনি এই ফাংশন দুর্বলতা খুঁজে বের করতে চান একটি বেশ বিখ্যাত ম্যালওয়্যার যা আসলে পূর্ণসংখ্যার ওভারফ্লো দুর্বলতাগুলিকে ব্যবহার করে বেশ খানিকটা স্টেজফ্রাইট বাগ নামে পরিচিত ছিল তাই এই বিশেষ বাগটি জোশুয়া ড্রেক আবিষ্কার করেছিলেন এবং 27শে জুলাই 2015 এ প্রকাশ করেছিলেন সুতরাং স্টেজফ্রাইট সফ্টওয়্যরটি মূলত C এ প্রয়োগ করা একটি সফ্টওয়্যার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানগুলির জন্য এবং বাগটি আসলে বেশ কিছু জিনিস করতে পারে যেমন এটি আপনার মোবাইল ফোনে বিশেষাধিকার বৃদ্ধির আক্রমণের মতো হতে পারে বা এটি ফোনে নির্বিচারে কোড চালাতে পারে তাই বাগটির সারমর্ম MP3 এবং MP4 ফাইলের উপর ভিত্তি করে তাই মূলত আক্রমণকারী যা করে তা হল সে ভালভাবে তৈরি করা MP4 ফাইলগুলি তৈরি করে যা স্টেজফ্রাইট লাইব্রেরি দ্বারা ডিকোড করা হয় এবং তারপরে এই MP4 ফাইলগুলিকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি দুর্বলতাকে ট্রিগার করতে পারে এবং তারপরে পেলোডটি কার্যকর করতে পারে বা এটি বৃদ্ধির কারণ হতে পারে সুতরাং অপরিহার্য ধারণাটি এই নির্দিষ্ট কাঠামোর উপর ভিত্তি করে তাই আমরা এখানে যা দেখছি তা হল এই কাঠামোটি 2টি অ্যারে নিয়ে গঠিত একটি অ্যারে কল এটম এবং আরেকটি অ্যারে নামক ডেটা যা আকারের দৈর্ঘ্য এখন এই বিশেষ কাঠামোটি MP4 ফাইলে উপস্থিত রয়েছে তাই আপনি যা দেখছেন তা হল একজন আক্রমণকারী একটি কোরাপ্টেড দৈর্ঘ্যের মান সহ একটি MP4 প্যাকেট তৈরি করতে পারে সুতরাং এটি আসলে ভাঙা কোড দেখায় তাই অনেক কিছু জড়িত তাই আমি এর বিশদ বিবরণে যাব না একাধিক ওভারফ্লো দুর্বলতা ছিল যা 32 বিট প্ল্যাটফর্মে শোষিত হয়েছিল মূলত এটি একটি উইডথনেস ওভারফ্লো ছিল যা শোষিত হয়েছিল যখন 64 বিট অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এটি একটি এরিথমেটিক ওভারফ্লো ছিল যা শোষিত হয়েছিল এখন এখানে এই ফাংশনের অবিচ্ছেদ্য স্টেটমেন্টগুলি হল এই 2টি এখানে এটি খণ্ড আকারের সংজ্ঞা যা হেডার থেকে নেওয়া হয়েছে তাই হেডারটি MP4 ফাইলে উপস্থিত রয়েছে এবং আক্রমণকারী দ্বারা সেট করা যেতে পারে এই চাঙ্ক সাইজটি আসলে malloc এবং সাইজ অ্যারে প্লাস চাঙ্ক সাইজ এর জন্য ব্যবহৃত হয় তাই এটি স্বাক্ষরবিহীন int op8 এর আকারের অ্যারে যা মূলত একটি স্বাক্ষরবিহীন অক্ষর অ্যারে তাই এখানে যে ওভারফ্লো হচ্ছে তা এই কারণে যে এই হেডার 0 MP4 ফাইল থেকে আসে এবং আক্রমণকারী দ্বারা ম্যানিপুলেট করা যেতে পারে তাই উদাহরণস্বরূপ হেডারের একটি বড় মান সেট করা যেতে পারে এবং এটি বিভিন্ন প্ল্যাটফর্মে উইডথনেস ওভারফ্লো বা এরিথমেটিক ওভারফ্লো হতে পারে